যেমনটি আগের ভিডিওতে বলেছিলাম আজকে আমরা মিয়োসিস নিয়ে আলোচনা করব আমরা সকলেই জানি যে আমাদের জীবন শুরু হয় একক কোষ হিসাবে এবং তা তৈরি হয় শুক্রাণু এবং ডিম্বাণুর নিষেকের মাধ্যমে আমাদের যা মনে রাখতে হবে তা হল আমরা যখন আমাদের জীবন শুরু করি তখন আমরা সর্বদা ক্রোমোজোমের একটি করে সেট আমাদের বাবা এবং মায়ের কাছ থেকে পাই সুতরাং আমাদের যদি 23 জোড়া থাকে তাহলে প্রতিটি জোড়ার জন্য আমরা মায়ের কাছ থেকে একটি ক্রোমোজোম এবং বাবার কাছ থেকে একটি ক্রোমোজোম পাই সুতরাং আমাদের জন্ম হয় একটি শিশু হিসেবে তারপর প্রাপ্তবয়স্ক এবং শেষ করি 46 ক্রোমোজোম নিয়ে বয়সন্ধিতে পৌঁছানোর পর একজন গ্যামেট গঠনের জন্য প্রস্তুত হয় আমরা দেখি যে কিছু বিশেষ ধরনের কোষ যাদেরকে জীবন রেখা কোষ বলা হয় এই কোষগুলি গ্যামেট তৈরিতে সক্ষম যাতে আমরা আমাদের বৈশিষ্ট্য গুলি আমাদের শিশুদের কাছে পৌঁছে দিতে পারি এই জীবাণু রেখার কোষগুলোতে 46 ক্রোমোজোম বা 23 জোড়া ক্রোমোজোম থাকে এবং তারপর মায়োসিস প্রক্রিয়াটির মাধ্যমে এই জীবাণু রেখার কোষ বিভক্ত হয় ও গ্যামেটের জন্ম দেয় প্রতিটি গ্যামেটে 23 ক্রোমোজোম থাকে এবং প্রতিটি ক্রোমোজোম কেবলমাত্র একবার উপস্থাপন হয় আজকের ভিডিওতে মায়োসিস প্রক্রিয়াটি কীভাবে ঘটে তা আমরা আলোচনা করব সেটি আলোচনার আগে আমি পুনরায় জোর দেব ক্রোমোজোম গুলি কিভাবে বিন্যস্ত থাকে তার ওপর মাইটোসিসের সময় আমরা যেমন উল্লেখ করেছিলাম ডিএনএ গুলি আরও ঘনীভূত হয়ে ক্রোমাটিন গঠন করে একটি প্রোটিন এর মাধ্যমে যাদের হিস্টোন বলে তারপর প্রতিটি ক্রোমোজোম গঠিত হয় এই ক্রোমাটিন গুলির পুনরায় ঘনীভূত হওয়ার মাধ্যমে এরপর ক্রোমোজোম গুলি প্রতিলিপি গঠন করে ডিএনএ প্রতিলিপিকরণ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিলিপি ক্রোমোজোম একটি কেন্দ্রের সাথে যুক্ত থাকে একটি কাঠামোর মাধ্যমে যাকে সেন্ট্রোমিয়ার বলে এখানে এদের প্রত্যেককে বলা হয় সিস্টার ক্রোমাটিড এখন আমরা আরেকটি নতুন শব্দ পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যাকে হোমোলোগাস ক্রোমোজোম বলে হোমোলোগাস ক্রোমোজোম একটি জোড় ছাড়া আর কিছু নয় ধরে নেওয়া যাক এই হলুদ ক্রোমোজোমের এই অংশটি আমরা বাবার কাছ থেকে পেয়েছি একটি কোষ এস ফেজ প্রবেশ করার আগে ডিএনএ প্রতিলিপি তৈরি করার পর কোষ এস ফেজের মধ্য দিয়ে গেছে বাবার কাছ থেকে প্রাপ্ত ক্রোমোজোম গুলি প্রতিলিপি হয়েছে এবং সিস্টার ক্রোমাটিড গুলি সেন্ট্রোমিয়ার এর সাথে যুক্ত হয়েছে একই ক্রোমোজোম যদিও অভিন্ন নয় তবে একটি ক্রোমোজোম যা অনুরূপ বৈশিষ্ট্যগুলি থেকে কোডিং করা হয়েছে আমরা এটি আমাদের মায়ের কাছ থেকেও পাই একটি ক্রোমোজোম যা সমজাতীয় বৈশিষ্ট্যগুলি কোড করে এই ক্রোমোজোমটি যদিও সদৃশ্য নয় তবুও এটি আমরা মায়ের কাছ থেকে পাব ধরে নেওয়া যাক এই সবুজ রঙের ক্রোমোজোমটি আমরা মায়ের কাছ থেকে পেয়েছি এদের প্রতিটি এটি বাবার কাছ থেকে এবং এই সবুজ ক্রোমোজোম আমরা মায়ের কাছ থেকে পেয়েছি ডিএনএ প্রতিলিপিকরণ হয়েছে এটি পুনরায় সিস্টার ক্রোমাটিড তৈরি করে যা হল প্রতিলিপি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার এর সাথে যুক্ত সেই সমস্ত ক্রোমোজোম যা মূলত বাবা এবং মায়ের কাছ থেকে পাওয়া যায় তাদেরকে বলে হোমোলোগাস ক্রোমোজোম তার কারণ এই ক্রোমোজোম গুলি এক ধরনের জিন দিয়ে তৈরি যা সদৃশ বৈশিষ্ট্যগুলি কোড করে উদাহরণস্বরূপ চুলের রং যেখানে একটি করে ক্রোমোজোম পাওয়া যায় যাতে বাবার চুলের রং বিশিষ্ট জিন এবং মায়ের চুলের রং বিশিষ্ট জিন থাকে এই সেট কে হোমোলোগাস ক্রোমোজোম বলে প্রতিটি হোমোলোগাস ক্রোমোজোম কোষ চক্রের এস ফেজ এ প্রতিলিপি তৈরি করে যার ফলস্বরূপ প্রতিটি হোমোলোগাস ক্রোমোজোমের নিজস্ব সিস্টার ক্রোমাটিড থাকবে এটি জানা গুরুত্বপূর্ণ মিয়োসিসে বিভাজনে যা ঘটে তা হল আমরা হোমোলোগাস ক্রোমোজোম গুলিকে আলাদা করতে যাচ্ছি এবং আমরা প্রতিটি প্রজনন কোষে যাচ্ছি মনে রাখার বিষয় হল মায়োসিস বিভাজন শরীরের সমস্ত কোষে ঘটে না এটি সেই সমস্ত কোষ গুলিতে ঘটে যা গ্যামেট গঠনের জন্য সম্ভব যেগুলি মানুষ অথবা প্রাণীদের টেস্টিস এবং ডিম্বাশয়ের পাওয়া যায় এই কোষগুলি হ্রাসবিভাজনের মধ্য দিয়ে যায় এবং হোমোলোগাস ক্রোমোজোম গুলি পৃথক হয়ে গ্যামেট তৈরি করে সুতরাং বিষয়টি হল আপনি যদি 46 ক্রোমোজোম নিয়ে শুরু করেন মিয়োসিসের শেষে আপনি চারটি অপত্য কোষ পাবেন যাতে 23 ক্রোমোজোম থাকে মিয়োসিসে মূলত এটি ঘটে আমাদের বিশেষ করে মনে রাখতে হবে হোমোলোগাস ক্রোমোজোম এবং সিস্টার ক্রোমাটিড আসুন কেবলমাত্র বাইরের অংশটি মুছে ফেলা যাক এবং তারপর মিয়োসিসে কি ঘটে তা পুনরায় আলোচনা করি আপনাদের বিভ্রান্তি দূর করার জন্য সুতরাং হোমোলোগাস ক্রোমোজোম গুলি হল ক্রোমোজোমের একটি সেট যা আমরা পাই যেখানে একটি করে সেট বাবা এবং মায়ের কাছ থেকে পাই হোমোলোগাস ক্রোমোজোমগুলি হল সেই সমস্ত ক্রোমোজোম যা আমরা পেয়ে থাকি প্রতিটি সেট হিসেবে যার একটি করে সেট বাবা এবং মায়ের কাছ থেকে পাই এখন মিয়োসিসে যা ঘটে তা হল হ্রাসবিভাজন সুতরাং আমরা যা আলোচনা করতে যাচ্ছি তা হল মায়োসিস দুটি অংশে ঘটে যেটি হল মিয়োসিস এক এবং মিয়োসিস দুই মায়োসিস এক এ প্রথম অংশে হোমোলোগাস ক্রোমোজো গুলি আলাদা হয়ে যাবে মায়োসিস একের পর আপনি অপত্য কোষ পাবেন যেখানে এই ক্রোমোজোম গুলি আলাদা হয় তারপর মায়োসিস দুই এ সিস্টার ক্রোমাটিড গুলি আলাদা হয়ে যায় এ বিষয়টিতে আমরা ফিরে আসবো আসুন ফিরে আসা যাক একটি ডিপ্লয়েড কোষ কি সেই বিষয়ে যেমনটি আগে উল্লেখ হয়েছিল আমরা সবাই আমাদের জীবন শুরু করি নিষেকের মাধ্যমে যেখানে প্রতিটি গ্যামেট এ এক সেট করে ক্রোমোজোম থাকে এই ধরনের কোষকে বলে হ্যাপ্লয়েড কোষ বাবার কাছ থেকে প্রাপ্ত শুক্রাণুতে কেবলমাত্র 23 ক্রোমোজোম থাকে সেই জন্য এটি একটি হ্যাপ্লয়েড কোষ একটি শুক্রাণু একটি ডিম্বাণুকে নিষিক্ত করে শেষ হয় যেখানে পুনরায় এক সেট ক্রোমোজোম থাকে এটি আরেকটি হ্যাপ্লয়েড কোষ নিষেকের পর যখন এই দুটি কোষ মিলিত হয় তখন একটি ডিপ্লয়েড কোষ পাওয়া যায় তারপর যখন এই ডিপ্লয়েড কোষ গুলি কোষচক্রের এস ফেজ এ ডিএন প্রতিলিপিকরণ ঘটায় প্রতিটি ক্রোমোজোম নিজেদের প্রতিলিপি গঠন করে অর্থাৎ সিস্টার ক্রোমাটিড যা সেন্ট্রোমিয়ার এর সাথে যুক্ত সুতরাং এখান থেকেই শুরু হয় কোষচক্র প্রক্রিয়াটি ঘটার পর ডিএনএ প্রতিলিপিকরণ হয়েছে এবং এখান থেকে আমরা মিয়োসিস প্রক্রিয়া শুরু করব মিয়োসিসের দুটি পদ্ধতি প্রথমটি হল মিয়োসিস এক এখানে সদৃশ্য ক্রোমোজোম গুলি উদাহরণস্বরূপ আপনি যদি এই জোড়া গুলি নেন তারা প্রথমে আলাদা হয়ে যাবে তারপর আপনি মিয়োসিস দুই দেখতে পাবেন যেখানে প্রতিটি সিস্টার ক্রোমাটিড আলাদা হয়ে যায় সুতরাং এটি একটি হ্রাসবিভাজন তাহলে মায়োসিস এর গুরুত্ব কি ক্রোমোজোম সংখ্যা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ যদি মায়োসিস এর এই প্রক্রিয়াটি না ঘটে তাহলে পরবর্তী প্রজন্মে মাতৃ কোষ 46 ক্রোমোজোম দেবে তারপর পিতৃ কোষ 46 ক্রোমোজোম দেবে এবং সেগুলি মিলিত হবে যার ফলে সবশেষে আপনি 92 ক্রোমোজোম পাবেন এটি সমস্ত বৈশিষ্ট্য গুলি দ্বিগুণ বাড়িয়ে দেয় এবং পরবর্তী প্রজন্মে আবার বেড়ে যায় এটা মেনে নেওয়া যায় না এটিকে সমান জিনগত তথ্য এবং সমান সংখ্যক ক্রোমোজোম বজায় রাখতে হয় সেজন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি জীবের প্রজনন প্রক্রিয়া ঘটানোর আগে প্রতিলিপি সংখ্যা কমিয়ে অর্ধেক করা তারপর প্রজনন প্রক্রিয়া শেষে এটি আবার পুনরুদ্ধার হয় এইভাবে মায়োসিস প্রজনন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই বিভাগটি গ্যামেট গঠনের জন্য দায়ী মাইটোসিস এর মত মিয়োসিসে মিয়োসিস এক অথবা মিয়োসিস দুই এর প্রতিটি ধাপ প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এবং সাইটোকাইনেসিস এ বিভক্ত সুতরাং একবার একটি কোষ মিয়োসিস এক ঘটানোর পর যদি মনে করি এটি শুরু হয় একটি কোষ নিয়ে তবে মিয়োসিস এক এর শেষে দুটি কোষ থাকবে তারপর এই কোষগুলির প্রতিটি আবার মিয়োসিস এর মধ্য দিয়ে যাবে যেখানে পুনরায় প্রতিটি ধাপ প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এবং সাইটোকাইনেসিস ঘটে ফলস্বরূপ প্রতিটি কোষ দুটি অপত্য কোষের জন্ম দেয় এখানেও একই ঘটনা ঘটে মাইটোসিস এর বিপরীত মিয়োসিসের শেষে আপনার কাছে চারটি অপত্য কোষ থাকবে যাতে অর্ধেক সংখ্যায় ক্রোমোজোম থাকে মিয়োসিসে এটি ঘটে আসুন দেখে নেওয়া যাক এটি কিভাবে হয় মিয়োসিস এক এর প্রথম ধাপ প্রোফেজ এক হল মিয়োসিসের দীর্ঘতম দশা এই দশায় মাইটোসিস এর মত নিউক্লিয়াসের আবরণী প্রথমে অদৃশ্য হয় সেই জন্য আমি এই ডটেড লাইনগুলি এঁকেছি যা প্রতিনিধিত্ব করে অদৃশ্য হওয়া নিউক্লিয়াসের আবরণীর এমনকি নিউক্লিওলাস যা নিউক্লিয়াস এর একটি অংশ যেটি রাইবোজোম এবং অন্যান্য উপাদানের গঠিত তাও অদৃশ্য হতে শুরু করে তারপর আপনি দেখবেন যে সেন্ট্রিওল জোড়া প্রতিলিপি করেছে এবং তাদের মধ্যে একটি কোষের অপরপ্রান্তে পৌঁছেছে এটা স্পিন্ডেল গঠনের দিকে এগোয় স্পিন্ডেল গঠন গুরুত্বপূর্ণ কারণ এটি ক্রোমোজোম গুলিকে সংযুক্ত হতে সহায়তা করে ক্রোমোজোম গুলি ঘনীভূত হতে শুরু করে যেমনটি মাইটোসিসের ঘটেছিল ক্রোমাটিন ঘনীভূত হয়ে ক্রোমোজোম গঠন করে হোমোলোগাস ক্রোমোজোমজোড়া যাদের প্রত্যেকটি বাবা এবং মায়ের কাছ থেকে আসে এই হোমোলোগাস জোড়া একসাথে আসা শুরু করে প্রোফেজ এক পদ্ধতির সময় যখন তারা একসাথে আসে যদি আপনি এটির দিকে তাকান আপনি দেখবেন যে তাদের মধ্যে একটি একজন পিতামাতা থেকে এসেছে এবং সবুজটি একজন পিতামাতার থেকে এসেছে তারা একসাথে আসা শুরু করে একই সময়ে হোমোলোগাস ক্রোমোজোম গুলি স্পিন্ডেল গঠনের জন্য সংযুক্ত শুরু করে তারা তখনও নিরক্ষীয় তলে সজ্জিত নয় এটা মেটাফেজ এ ঘটে কিন্তু প্রোফেজ এর সময় অন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যা মাইটোসিসে ঘটে না তা হল যখন হোমোলোগাস ক্রোমোজোম জোড়া একসাথে আছে ধরে নেওয়া যাক এটি একটি ক্রোমোজোম এবং এটি আরেকটি ক্রোমোজোম যখন তারা একসাথে আসে তারা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চায় যাকে সাইন্যাপস বা ক্রস ওভার বলে সুতরাং আপনি দেখছেন একটি করে ক্রোমোজোম বাবা এবং মায়ের কাছ থেকে আসে এবং তারা এখানে বসে রয়েছে এরা হল দুটি সিস্টার ক্রোমাটিড তারা একসাথে আছে এবং যখন সাইন্যাপস পর্যায়ে তারা একত্রিত হয় তখন এই দুটি ক্রোমোজোমের মধ্যে জিনগত পদার্থের আদান প্রদান ঘটে এবং জিনগত পদার্থের এই আদান প্রদান প্রক্রিয়াকে ক্রস ওভার বলে এটি গুরুত্বপূর্ণ কারণ আমি আপনাদের বলেছিলাম একটি গুরুত্বপূর্ণ কারণ যে কেন বিবর্তন এর সময় প্রজননের সুবিধা আছে তা হল বৈচিত্র আনা এই ক্রসওভার এর ফলে যা ঘটে তা হল মায়ের ক্রোমোজোমের কিছু অংশ জিনগত বদল ঘটায় এবং বাবার ক্রোমোজোমের সাথে তথ্যের আদান প্রদান করে এখানে উপাদানের আদান প্রদান ঘটে এই প্রক্রিয়াকে বলা হয় ডিএনএ পুনঃসংযোজন এর ফলে যা ঘটে তা হল নতুন অপত্য কোষ যার মধ্যে এই ক্রোমোজোম গুলি থাকবে যেগুলি পিতৃ কোষের সম্পূর্ণ প্রতিলিপি নয় সুতরাং এই ক্রসওভার এর ফলে বাবার ক্রোমোজোমের কিছু বৈশিষ্ট্য মায়ের ক্রোমোজোমের সাথে বিনিময় হয় এবং উল্টো বিষয়টিও ঘটে সুতরাং বৈশিষ্ট্যগুলির এক প্রকার আদান প্রদান ঘটে এবং এই প্রক্রিয়াকে ক্রসওভার বলা হয় সুতরাং প্রোফেজ এক এ কিছু ঘটনা ঘটে নিউক্লিয়াসের আবরণীর অদৃশ্য হওয়া নিউক্লিয়াস অদৃশ্য হওয়া ক্রোমাটিন গুলি ঘনীভূত হয়ে ক্রোমোজোম গঠন হোমোলোগাস ক্রোমোজোম গুলি একসাথে আসে স্পিন্ডেল ফাইবার এর সাথে যুক্ত থাকে এবং যখন একসাথে আসে তখন তারা ক্রসওভার প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় মাইটোসিসের থেকে এটি হল সবথেকে গুরুত্বপূর্ণ পার্থক্য কারণ সেখানে হোমোলোগাস ক্রোমোজোম গুলি একসাথে জোড়া বাধে না ক্রসওভার এর জন্য এই ক্রসিং ওভার এর জন্য নতুন জিনগত পরিবর্তন ঘটে যার ফলে ক্রোমোজোম গুলি একে অপরের সাথে উপাদান গুলিতে তথ্য বিনিময় করে এর পরে আপনি আসবেন মেটাফেজ এ মেটাফেজ এ প্রতিটি হোমোলোগাসজোড়া নিরক্ষীয় তলে নিজেদেরকে সজ্জিত করে এবং আপনি দেখবেন যে ইতিমধ্যে ক্রস ওভার হয়ে গেছে উপাদানগুলি ইতিমধ্যেই আদান প্রদান হয়েছে উদাহরণস্বরূপ একটি ক্রোমোজোম আসলে ইতিমধ্যে উপাদান বিনিময় করেছে অন্য একটি ক্রোমোজোমের সাথে এবং অন্য ক্রোমোজোমের কিছু বৈশিষ্ট্য পেয়েছে এই ব্যবস্থা হয় এটি প্রয়োজন নয় যে প্রতিবারে একজন পিতামাতার জন্য ক্রোমোজোম গুলি একবারে উপস্থিত হয়ে কোষের অর্ধেক অংশের ব্যবস্থা করে দেয় এবং ক্রোমোজোমের অন্য সেটটি ধরে নিতে পারি যে মায়ের কাছ থেকে এসে অন্য অর্ধেকের ব্যবস্থা করবে এটি একটি এলোমেলো অবস্থা এখন যদিও আমি এই স্লাইডে দেখিয়েছি যে সবুজ ক্রোমোজোম গুলি এই দিকে এবং লাল ক্রোমোজোম গুলি ওইদিকে এমনটা প্রয়োজনীয় নয় এই জুটি উল্টে যেতে পারে যদি এই জোড়া উল্টে যায় তবে এই দিকটিও উল্টে যাবে এবং লাল ক্রোমোজোম গুলি এই দিকে আসবে এবং সবুজ ক্রোমোজোম গুলি অন্য দিকে যাবে এটি কোন প্রভাব ফেলে না কিন্তু বিন্যাসটি হল এলোমেলো এবং এই এলোমেলো ব্যবস্থার জন্য আপনি শেষ পর্যন্ত স্বাধীন ভান্ডার পেয়ে যান একটি উদাহরণ দিয়ে এটি আমি আপনাদের দেব এক্ষেত্রে আমরা দুই জোড়া ক্রোমোজোম নিয়েছি প্রতিটি জোড়ায় আপনার কাছে দুটি ক্রোমোজোম রয়েছে সুতরাং এখানে 22 সম্ভাবনা রয়েছে যার সাহায্যে এই 4 ক্রোমোজোম নিজেদেরকে সাজাতে পারে এই ক্রোমোজোম গুলি নিজেদের সাজাতে পারে 4 রকম বিন্যাসে যেখানে দুটি লাল ক্রোমোজোম এইদিকে এবং দুটি সবুজ ক্রোমোজোম ঐদিকে থাকে অথবা সবুজ ক্রোমোজোম গুলি এখানে বিন্যস্ত থাকে এবং লাল ক্রোমোজোম গুলি এখানে এইভাবে থাকে অথবা এই সবুজ ক্রোমোজোম উপরের দিকে যায় এবং তারপর এই লাল ক্রোমোজোম নিচের দিকে আসে এটা কোন ব্যাপার না মূল বিষয়টি হল এই চারটি ক্রোমোজোম নিজেদের সাজাতে পারে বিভিন্ন রকম ভাবে এবং এই বিষয়টিকে বলে স্বতন্ত্র ভান্ডার এখন কল্পনা করুন আমরা আলোচনা করছি মাত্র দুই জোড়া ক্রোমোজোম নিয়ে যদি আপনার 23 জোড়া ক্রোমোজোম থাকে তাহলে আপনার 223 সম্ভাবনা রয়েছে যার মাধ্যমে এই ক্রোমোজোম গুলি নিজেদের নিরক্ষীয় তলে বিন্যস্ত করতে পারে এটি প্রায় 8 মিলিয়ন বিভিন্ন সংমিশ্রনের কাছাকাছি এটা ভীষণ আকর্ষণীয় এবং এই বিষয়টিতে আমি কিছুক্ষণ পরে ফিরে আসবো আপনার কাছে রয়েছে 80 লক্ষ সম্ভাবনা যার মাধ্যমে ক্রসওভার এর পর হোমোলোগাস জোড়া গুলি নিজেদের সাজাতে পারে মেটাফেজ এ এটি ঘটে এটি সম্পন্ন হওয়ার পর স্বতন্ত্র ভান্ডার এবং এই একাধিক সংমিশ্রণ বৈচিত্র্য বাড়ায় সুতরাং দুটি জিনিস যা বৈচিত্র আনার দিকে পরিচালিত করে যেমন বলেছি এই ক্রস ওভার ঘটে মিয়োসিস এক এর প্রোফেজ এক চলাকালীন দ্বিতীয়টি হল হোমোলোগাস ক্রোমোজোম এর স্বতন্ত্র ভান্ডার যার ফলে এই ক্রোমোজোম গুলি নিরক্ষীয় তলে নিজেদের সাজাতে পারে প্রায় 80 লক্ষ বিভিন্ন সম্ভাবনার মাধ্যমে মেটাফেজ এ এটি ঘটে তারা নিজেদেরকে ইকোয়েটরিয়াল প্লেনে সাজানোর পর ঠিক মাইটোসিসের মত অ্যানাফেজে হোমোলোগাস পেয়ার গুলি দূরে সরে যেতে শুরু করে এখন আপনি দেখবেন যে এই ক্রোমোজোম ক্রসিং ওভার এর জন্য পরিবর্তিত হয়েছে এটি সম্পূর্ণ লাল ক্রোমোজোম নয় যেমনটি শুরুতে ছিল একই রকম ভাবে ক্রস ওভার এর জন্য এই ক্রোমোজোম কিছু তথ্য পেয়েছে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এটি প্রকরণ এনেছে অ্যানাফেজ এর সময় ক্রোমোজোম গুলি আলাদা হয়ে যায় যখন তারা টেলোফেজ এ আছে তখন আপনি দেখতে পাবেন যে নিউক্লিয়াসের আবরণী পুনরায় দৃশ্যমান হয় এবং অপত্য নিউক্লিয়াস গঠন শুরু হয় এক প্রান্তে একজোড়া সেন্ট্রিওল এবং অপর জোড়া অন্য প্রান্তে টেলোফেজ একের পর ক্লিভেজ পুরো গঠন তারপর সাইটোকাইনেসিস এবং দুটি অপত্য কোষের জন্ম এখন এই অপত্য কোষে আপনি যা দেখবেন তা হল জিনগত বদল বা সাইন্যাপস এর জন্য আপনি ক্রোমোজোম গুলির সামান্য নতুন সংস্করণ পেয়েছেন মায়োসিস এক শেষ হয় হোমোলোগাস ক্রোমোজোম গুলির পৃথকীকরণে মাধ্যমে এটি একটি অংশ এটি আরেকটি অংশ সুতরাং এটি একটি হোমোলগ এবং এটি আরেকটি হোমোলগ এবং আপনি মনে রাখবেন ক্রসওভার এর কারণে এই প্রতিটি হোমোলগ তাদের প্রারম্ভিক উপাদান থেকে কিছুটা আলাদা সাইটোকাইনেসিস একের পর কোষ মিয়োসিস দুই তে ফিরে যাওয়ার আগে একটি সংক্ষিপ্ত সময় থাকে তারপরে আবার এটি ডিএনএ আলগা করে দেয় যা ক্রোমাটিন এবং তারপর আর কোন ডিএনএর প্রতিলিপি হয়না যে পরিমাণ ডিএনএ প্রতিলিপিকরণ ঘটানোর দরকার ছিল তা ইতিমধ্যে কোষচক্রের এস ফেজ চলাকালীন ঘটেছে এটি আর ঘটে না সাইটোকাইনেসিস একের পর কোষ মায়োসিস দুই প্রক্রিয়াটি আবার ঘটায় যেমনটি বলেছি প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ এবং টেলোফেজ এর মাধ্যমে এই কোষগুলির প্রতিটি আপনি দেখবেন যে এখানে হোমোলোগাস জোড়গুলি আলাদা হয়েছে মায়োসিস এ কোষ আবার প্রোফেজ এর মধ্য দিয়ে যায় যেখানে প্রতিটি ক্রোমোজোম নিউক্লিয়াসের আবরণ অদৃশ্য হয়ে যায় তবুও এটি সেন্ট্রোমিয়ার এর সাথে যুক্ত থাকে এটি স্পিন্ডল ফাইবার এর সাথে সংযুক্ত হচ্ছে এবং মেটাফেজ এর সময় নিরক্ষীয় তলে সারিবদ্ধ হয় আপনি দেখবেন যে প্রোফেজ এ ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার এর মাধ্যমে স্পিন্ডেল ফাইবার এর সাথে সংযুক্ত হওয়া শুরু করে মেটাফেজ এ তারা নিরক্ষীয় তল এ সজ্জিত হবে এবং অ্যানাফেজ এ তারা দূরে সরে যেতে শুরু করে টেলোফেজ এবং তারপর সাইটোকাইনেসিস যা এই কাটুন এ দেখানো হয়নি তবে এটি একটি ধারাবাহিক প্রক্রিয়ার মত মেটাফেজ এর পর অ্যানাফেজ হয় তারপর আপনি দেখবেন যে দুটি ক্রোমাটিড আলাদা হয়ে গেছে এই ক্রোমাটিড অ্যানাফেজ হওয়ার পর কি হয় টেলোফেজ হওয়ার পরে এই ক্রোমাটিড এই দিকে চলে গেছে এবং এই ক্রোমাটিড অন্যদিকে চলে গেছে তারপর টেলোফেজ হয় সাইটোকাইনেসিস ঘটে এখন আপনার কাছে ক্রোমোজোম গুলি সহ নতুন অপত্য কোষ রয়েছে আপনি দেখবেন যে ক্রোমোজোম গুলি আলাদা উদাহরণস্বরূপ অপত্য কোষ প্রারম্ভিক উপাদানের তুলনায় ক্রোমোজোম গুলির একটি আলাদা সংস্করণ পেয়েছে আপনি দেখবেন এই একই জিনিস অন্য কোষেও ঘটে এই কোষ প্রোফেজ প্রক্রিয়া অতিক্রম করে যেখানে নিউক্লিয়াসের আবরণ অদৃশ্য হয় স্পিন্ডেল গঠন করে ক্রোমোজোম গুলি সিস্টার ক্রোমাটিড সহ স্পিন্ডল ফাইবার এর সাথে যুক্ত তারপর মেটাফেজ হয় যেখানে প্রতিটি ক্রোমোজোম চেষ্টা করে নিরক্ষীয় তলে সজ্জিত হতে তারপর অ্যানাফেজ যেখানে প্রতিটি ক্রোমাটিড আলাদা হয় তারা টেলোফেজ এ মেরুপ্রান্তে পৌঁছায় এবং তারপর সাইটোকাইনেসিস ঘটে সুতরাং মিয়োসিস দুই এর পর কি ঘটে আপনি চারটি আলাদা কোষ পেয়ে যাবেন ক্রোমোজোমের অর্ধেক সংখ্যা সহ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গ্যামেট গুলির একটিও একে অপরের যথাযথ প্রতিলিপি নয় একে অপরের যথাযথ প্রতিলিপি না হওয়ার কারণ হল মিয়োসিস এক এ প্রোফেজ এক এর মধ্যে ক্রসিং ওভার হয়েছে এটি কারণ গুলির মধ্যে একটি যদিও আমাদের বাবা মায়ের চরিত্রগুলি রয়েছে তবুও আমরা বাবা মায়ের সম্পূর্ণ কার্বন কপি নয় আমরা কিছু বৈশিষ্ট্য বাবা মায়ের কাছ থেকে এবং আমাদের মায়ের কাছ থেকে কিছু বৈশিষ্ট্য পেতে পারি এমনকি আমাদের মায়ের কাছ থেকে যে বৈশিষ্ট্যগুলি আমরা পাই তা কখনো সম্পূর্ণ কার্বন কপি নয় একটি কিছুটা আলাদা তার কারণ ক্রসিং ওভার পদ্ধতি সুতরাং আজকের ভিডিওতে আমরা যা শিখলাম তা হল মায়োসিস এমন একটি প্রক্রিয়া যা ক্রোমোজোম সংখ্যা কমায় এটি কেবল মাত্র প্রজনন কোষে ঘটে যা গ্যামেট গঠনের জন্য দায়ী মায়োসিস দুটি পর্যায়ে বিভক্ত মায়োসিস এক এবং মায়োসিস দুই মায়োসিস এক এ হোমোলোগাস ক্রোমোজোম গুলি আলাদা হয়ে যায় মায়োসিস দুই এ সিস্টার ক্রোমাটিড গুলি আলাদা হয় মায়োসিস একের মধ্যে প্রোফেজ এক দীর্ঘতম পদক্ষেপ এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটিকে মাইটোসিস থেকে পৃথক করে দেয় কারণ এটি প্রোফেজ এক এর মধ্যে হোমোলোগাস জোড় একসাথে আসে তারা ক্রসিং ওভার প্রক্রিয়াটি অতিক্রম করে এবং এই ক্রসিং ওভার এর জন্যই আপনি নতুন বৈচিত্র নিয়ে আনেন এই কারণেই আমরা কেউই আমাদের বাবা মায়ের সম্পূর্ণ প্রতিলিপি নয় যদিও আমাদের কিছু বৈশিষ্ট্য আছে আমাদের পিতা মাতার মত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার মত তা হল মিয়োসিস এক মেটাফেজ এর সময় 223 বিভিন্ন সম্ভাবনা রয়েছে যার মাধ্যমে হোমোলোগাস ক্রোমোজোম গুলি নিজেদের সাজাতে পারে এটি স্বাধীন ভান্ডারের একটি বিশাল সংমিশ্রণ আপনাকে আরো জানায় কেন প্রদত্ত পিতা মাতার দুটি ভাইবোন একে অপরের সম্পূর্ণ প্রতিলিপি হয় না সুতরাং কোষ বিভাজনের জন্য মায়োসিস খুব গুরুত্বপূর্ণ কারণ এই মায়োসিস যা প্রকরণের জন্য এবং ক্রোমোজোম সংখ্যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ধরে রাখার জন্য দায়ী মায়োসিস যা দায়ী প্রথমে ক্রোমোজোম সংখ্যা কমানোর পর গ্যামেট গঠন তারপর প্রজনন যা একটি প্রজাতির ক্রোমোজোম সংখ্যা পুনরায় ধ্রুবক সংখ্যায় ফিরিয়ে দেওয়ার জন্য আশা করি এই ভিডিওটি সহায়ক হয়েছে আমি আপনাদের ইউটিউব এ কতগুলি আকর্ষণীয় ভিডিও দেখার পরামর্শ দেব সেগুলির মধ্যে কিছু খুব ভালো অ্যানিমেশন রয়েছে যা সুন্দর ভাবে মিয়োসিস প্রক্রিয়া ব্যাখ্যা করে আমি চাই আপনারা সেগুলো দেখুন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে